এই বক্তৃতায় আমরা ARM মাইক্রোকন্ট্রোলারদের উপর আমাদের আলোচনা শুরু করব তাদের আর্কিটেকচার কেমন তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি কী এবং মাইক্রোকন্ট্রোলারগুলির পূর্ববর্তী প্রজন্মের থেকে তারা কীভাবে আলাদা এই বক্তৃতার বিষয়টি ARM মাইক্রোকন্ট্রোলারের আর্কিটেকচার এটি বক্তৃতার প্রথম অংশ এই বক্তৃতাতে আমরা মাইক্রোকন্ট্রোলারদের ARM সিরিজ তারা কীভাবে বিকশিত হয়েছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ আর্কিটেকচার এর বৈশিষ্ট্য সম্পর্কে কিছু সাধারণ ধারণা তৈরি করবো আসুন আমরা ইতিহাসটি খতিয়ে দেখি মাইক্রোকন্ট্রোলারদের এই ARM শ্রেণিতে যে architecture এর ধারণাটি বিকশিত হয়েছে তা 1983 সালে অনেক আগেই বিকশিত হয়েছিল Acorn computers নামে একটি সংস্থা ছিল যা এই ধরণের ধারণাগুলি বিকাশ ঘটায় প্রথম এখন এই ধারণাগুলি কিছুটা আলাদা ছিল কারণ তারা RISC আর্কিটেকচার ধারণার ভিত্তিতে আর্কিটেকচারাল আইডিয়া বিকাশ করতে শুরু করেছিল এবং সেই সময়ে Mostek নামে একটি সংস্থা থেকে 6502 নামে একটি খুব জনপ্রিয় মাইক্রোপ্রসেসর ছিল যা BBC মাইক্রো নামে পরিচিত একটি খুব জনপ্রিয় মাইক্রো কম্পিউটারে ব্যবহৃত হয়েছিল এই প্রথম প্রয়াসটি ছিল আরও শক্তিশালী প্রসেসরের দ্বারা সেই প্রসেসরের প্রতিস্থাপন করা যা BBC মাইক্রোকে আরও দ্রুত এবং আরও শক্তিশালী করে তুলবে এর ফলে প্রথম বাণিজ্যিক RISC বাস্তবায়ন হয়েছিল এটিকে ARM বলা হত না তবে এটি আরএম আর্কিটেকচারে বিকশিত হয়েছিল একটি সংস্থা ছিল যা শেষ অবধি 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ARM নামটি অ্যাডভান্সড আরআইএসসি মেশিনের সংক্ষিপ্ত নাম সুতরাং আপনি নিজে দেখতে পাবেন RISC শব্দটি এম্বেড হয়েছে ARM আর্কিটেকচার মূলত আরআইএসসি আর্কিটেকচারাল ধারণা থেকে ধার করা প্রাথমিকভাবে এই সংস্থাটি ARM যৌথভাবে অ্যাকর্নের মালিকানাধীন এবং মালিকানাধীন ছিল যা ছিল এর সূচক অ্যাপলও সেখানে ছিল এবং VLSI নামে আরও একটি সংস্থা ছিল এই তিনটি সংস্থা একত্রিত হয়ে ARM নামে এই নতুন সংস্থা গঠন করে এখন ARM সম্পর্কে এত আকর্ষণীয় কী কেন আমাদের ARM সম্পর্কে বিশেষভাবে কথা বলতে হবে আপনি এই কোর্সে জিজ্ঞাসা করতে পারেন আমরা এম্বেড থাকা সিস্টেমগুলি শেখানোর জন্য কেন বিশেষত বাহিনী হিসাবে ARM ব্যবহার করার চেষ্টা করছি কারণটি হল ARM অনেকগুলি অ্যাপ্লিকেশনে ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে তারা মাইক্রোকন্ট্রোলারগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিভাগ যা এম্বেডড সিস্টেম অ্যাপ্লিকেশনগুলিতে গুরুত্ব সহকারে ব্যবহৃত হয় আসুন আমরা কয়েকটি উদাহরণ নিই যা সম্পর্কে আপনারা সবাই জানেন অ্যাপল থেকে যে আইপডগুলিতে আপনি গান শুনতে পারবেন তার ভিতরে একটি ARM প্রসেসর ছিল Benq Sony Ericsson এগুলি খুব পরিচিত সংস্থাগুলি যারা টিভি সেট এবং অনেকগুলি অডিও ভিজ্যুয়াল সরঞ্জাম প্রস্তুত করেন এই সরঞ্জামগুলির প্রত্যেকটির ভিতরে ARM প্রসেসর রয়েছে সাধারণত তারা ARM 9 ব্যবহার করা শুরু করে তবে পরবর্তীকালে তারা ARM প্রসেসরের পরবর্তী সংস্করণে তাদের আপগ্রেড করে আমরা সকলেই অ্যাপল আইফোনটির সাথে পরিচিত এবং খুব জনপ্রিয় নোকিয়া ফোনের কয়েকটির মধ্যে ARM 11 প্রসেসর রয়েছে এখন এটি পরিসংখ্যানের বেশ পুরানো অংশ 2010 অবধি সমস্ত গুরুতর এম্বেড থাকা অ্যাপ্লিকেশনগুলির 90 এর ভিতরে ARM প্রসেসর ছিল আপনি যখন এমবেডেড সিস্টেম অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলবেন তখন অ্যাপ্লিকেশনটির উপর নির্ভর করে প্রসেসরের কাছ থেকে আপনার কতটা পাওয়ার প্রয়োজন তা স্থির করে নিন এটি যদি খুব সাধারণ অ্যাপ্লিকেশন হয় তবে আপনার ARM এর মতো শক্তিশালী প্রসেসরের দরকার নেই আপনি 8 বিট পিআইসি মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করতে পারেন ARM প্রসেসরগুলি সাধারণত 32 bit এবং তার বেশি হয় সুতরাং আপনি যখন ARM প্রসেসরটি ব্যবহার করেন যখন আপনার যুক্তিসঙ্গতভাবে শক্তিশালী গণনার সক্ষমতা প্রয়োজন যা আপনার এম্বেড করা সিস্টেমের হৃদয়কে পরিণত করে এখন আর একটি বিষয় হল ARM প্রসেসরগুলির খুব কম বিদ্যুত খরচ এবং অবশ্যই যুক্তিসঙ্গতভাবে ভাল পারফরম্যান্স রয়েছে এই বিদ্যুতের কম ব্যবহারের কারণে এগুলি ব্যাটারিচালিত ডিভাইসে খুব বেশি ব্যবহৃত হয় মোবাইল ফোনের মতো অনেকগুলি ব্যাটারি চালিত ডিভাইস রয়েছে আপনি যদি এই চিত্রটি দেখেন তবে এটি কয়েক বছর ধরে ARM ভিত্তিক প্রসেসর এবং ASICর বিবর্তন দেখায় প্রথম জিনিসটি হল ARM মূলত একটি আরআইএসসি ভিত্তিক আর্কিটেকচার আরআইএসসি আর্কিটেকচার কী তা আমরা কিছু বিশদে যাব এটি প্রচলিত মাইক্রোকন্ট্রোলারের বিপরীতে কিছু উন্নত architecture এর ধারণা নিয়েছে যেগুলির খুব আদিম ধরণের ডিজাইন ছিল আমি 8051 এর কথা বলেছিলাম এটি একটি খুব জনপ্রিয় মাইক্রোকন্ট্রোলার তবে আর্কিটেকচার অনুযায়ী এটি বেশ আদিম ছিল এটি কোনও ধরণের architecture এর বর্ধন বা উন্নত বৈশিষ্ট্য ব্যবহার করেনি যেমনটি আমি আপনাকে বলেছিলাম যে ARM প্রসেসরটি কেবল একটি নয় তবে পুরো প্রসেসরের পুরো পরিবার এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি পশ্চাদপদ সামঞ্জস্য বজায় রাখার জন্য এই সমস্ত ভাগ মূলত একটি সাধারণ নির্দেশিকা সেট অবশ্যই পরবর্তী প্রজন্মগুলিতে কিছু অতিরিক্ত নির্দেশ যুক্ত করা হয়েছে তবে পুরানো নির্দেশাবলীও রয়ে গেছে যেমন একটি প্রবীণ প্রজন্মের জন্য তৈরি একটি প্রোগ্রাম পরবর্তী প্রজন্মের জন্যও বেশ ভালভাবে চলতে পারে এখন এখানে নকশার দর্শনটি ছিল অবশ্যই আমাদের একটি ছোট প্রসেসরের প্রয়োজন যাতে আমাদের কম বিদ্যুতের খরচ হয় এবং এম্বেড থাকা সিস্টেমগুলির প্রয়োগের জন্য ব্যবহার করা যায় সুতরাং প্রসেসরের আকার ছোট হওয়া উচিত এটি কম শক্তি এবং উচ্চ কোডের ঘনত্ব গ্রহণ করা উচিত আপনি মাইক্রোকন্ট্রোলারগুলিতে দেখতে পেয়েছেন যে প্রোগ্রাম মেমরি এবং ডেটা মেমরি সমস্ত চিপের ভিতরে রয়েছে রিয়েল এস্টেটের ঘাটতি রয়েছে আপনি খুব বড় মেমরি ভিতরে রাখতে পারবেন না সুতরাং আপনি যে প্রোগ্রামটি চালাতে পারেন তার আকারের সর্বাধিক সীমা রয়েছে আসুন আমরা বলি যে প্রোগ্রামটির মেমরির আকার 100 কিলোবাইট আমি যাই লিখি না কেন এটি অবশ্যই এই 100 কিলোবাইটের মধ্যে ফিট করে সুতরাং যদি আমার নির্দেশিকা সেটটি সমর্থন করে যে এই 100 কিলোবাইটে আমি আমার কোডটি খুব সুন্দরভাবে প্যাক করতে পারি যাতে আমি কোনও ধরণের প্রতিযোগিতামূলক আর্কিটেকচারের তুলনায় আরও কার্যকারিতা বাস্তবায়িত করতে পারি যেখানে একই জিনিসটি বাস্তবায়নের জন্য আরও অনেক মেমরি প্রয়োজন আমি যা বলতে চাইছি তা হল ধরুন আমার একটি অ্যাপ্লিকেশন X রয়েছে যা আমি প্রচলিত আর্কিটেকচারে প্রয়োগ করতে চাই সম্ভবত এটির জন্য প্রয়োজন হবে 120 কিলোবাইট তবে আরআইএসসি ARM আর্কিটেকচারে আমি এটি 100 কিলোবাইটের মধ্যে ফিট করতে পারি এটিকে হাইড কোড ঘনত্ব অনেক flexibility রয়েছে আমরা বিভিন্ন ধরণের মেমরি সিস্টেমের সাথে ইন্টারফেস করতে পারি খুব ধীর বা তুলনামূলকভাবে এবং অবশ্যই ছাঁচের আকার হ্রাসের অর্থ হল আপনি যখন চিপটি আসলে বানাচ্ছেন সেই সিলিকনের আকার খুব ছোট যাতে আপনি যখন ASIC বিকাশ করবেন তখন এটির খুব ছোট অংশটি দখল করবে সুতরাং আপনি অবশিষ্ট স্থানটি আরও অনেক কিছুতে রাখতে পারেন ASIC কে খুব শক্তিশালী করতে অতিরিক্ত কার্যকারিতা সহ জনপ্রিয় কিছু ARM আর্কিটেকচার এখানে দেখানো হয়েছে অনেকগুলি রয়েছে আমি কেবল তিনটি দেখছি ARM 7 9 10 সেখানে 11 এবং এর বাইরে রয়েছে ARM 7 এর 3 টি পাইপলাইন পর্যায় রয়েছে আমরা পরে পাইপলাইন সম্পর্কে কথা বলব এখন পাইপলাইন পর্যায়ের মূলত নির্দেশাবলী কীভাবে কার্যকর হয় এখানে 3 টি ধাপ রয়েছে fetch decode execute এটি উচ্চ কোড ঘনত্ব এবং কম বিদ্যুত ব্যবহার সমর্থন করে আপনার যেকোন জায়গায় খুব বেশি পাওয়ারের ARM প্রসেসরের দরকার নেই একটি মোবাইল ফোনের ভিতরে আপনার যা প্রয়োজন সম্ভবত কোনও ফ্রিজের ভিতরে আপনার প্রয়োজন হবে না আপনার খুব সাধারণ ধরণের গণনা প্রয়োজন ARM 9 এ প্রথম জিনিসটি হল এগুলি সমস্ত পশ্চাদপটে সামঞ্জস্যপূর্ণ তবে পাইপলাইন ধাপগুলি 5 এ বাড়ানো হয়েছে fetch decode execute memory write এবং ক্যাশে মেমরির ধারণাটি এসেছিল এবং এখানে একটি পৃথক নির্দেশিকা ক্যাশে এবং পৃথক ডেটা ক্যাশে রয়েছে ARM 7 এ নির্দেশনা এবং ডেটা উভয়ই একই মেমরিতে ছিল সুতরাং এটি একটি ভন নিউমান আর্কিটেকচারের মতো ছিল তবে ARM 9 থেকে আর্কিটেকচারটি হার্ভার্ড আর্কিটেকচারের দিকে পরিবর্তন শুরু করেছিল ARM 10 এ চলে যাওয়া মূল পার্থক্যটি ছিল পাইপলাইনটিকে ইস্যু নামক আরেকটি স্তর যুক্ত করে আরও বাড়ানো হয়েছিল এইভাবে বেসিক আর্কিটেকচারটি novel আর্কিটেকচারাল ধারণাগুলি যুক্ত করে প্রসেসরটিকে আরও শক্তিশালী এবং দ্রুততর করে গড়ে তোলা শুরু করে এই টেবিলটি 4 টি ARM পরিবারের সদস্যদের ARM 7 9 10 এবং 11 এর মধ্যে একটি দ্রুত তুলনা দেয় আপনি প্রথম চালু হওয়ার বছরটি দেখতে পারেন প্রথম জিনিসটি পাইপলাইন গভীরতা গভীরতার অর্থ পাইপলাইনের কতগুলি স্তর রয়েছে সুতরাং আমরা কার্যকরভাবে কিছুটা কার্যকর করতে পাইপলাইনে ধাপের সংখ্যা বাড়িয়ে দিচ্ছি কখনও কখনও প্রসেসরের গতি নির্ধারণ করা হয় যে আমরা কত ক্লক তৈরি করতে পারি ARM 7 এ তখন 80 মেগাহার্টজ তখন 150 260 335 এবং আরও কিছু ছিল সুতরাং ক্লকের ফ্রিকোয়েন্সিগুলি বাড়ছে প্রসেসরগুলি দ্রুততর হচ্ছে বিদ্যুৎ খরচ হল ক্লকের ফ্রিকোয়েন্সিরও একটি পরিমাপ তত দ্রুত ক্লক এ বিদ্যুতের খরচ হবে সুতরাং আপনার ক্লকের ফ্রিকোয়েন্সি সম্পর্কিত বিদ্যুৎ খরচ অনুমান করা উচিত কারণ প্রতিটি মাইক্রোকন্ট্রোলারের কাছে বেশ কয়েকটি অনুমোদিত ক্লকের ফ্রিকোয়েন্সি থাকে এটি আপনি কী ক্লকের ফ্রিকোয়েন্সি চান তা নির্ভর করে আপনি যদি একটি নিম্ন ক্লকের ফ্রিকোয়েন্সি নিয়ে পরিচালনা করতে পারেন এবং আপনার উদ্দেশ্যটি ভালভাবে পালন করতে পারেন তবে আপনি নিম্ন শক্তি গ্রহণ করবেন সুতরাং মাইক্রোকন্ট্রোলারগুলিতে বিদ্যুত ব্যবহার সাধারণত মেগাওয়ার্টজ প্রতি মিলিওয়াট দ্বারা পরিমাপ করা হয় মাইক্রোকন্ট্রোলারগুলিতে আপনি প্রতি মেগাহের্টজ প্রতি সেকেন্ডে মিলিয়ন নির্দেশাবলীর মাধ্যমে থ্রুপুট পরিমাপ করেন ARM 7 ভ্ন নিউম্যানের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল তবে পরবর্তীকালে হার্ভার্ড আর্কিটেকচারের দিকে অগ্রসর হয় এবং প্রসেসরের অভ্যন্তরে একটি গুণক মধ্যে একটি বিল্ট থাকে প্রথম দুটি প্রজন্মের মধ্যে একটি 8 x 32 ছিল যেখানে পরবর্তী দুটি প্রজন্মের জন্য একটি 16 x 32 গুণক ছিল কারণ অনেকগুলি অ্যাপ্লিকেশনএ প্রায়শই গুণ অপারেশন প্রয়োজন সুতরাং যদি কোনও হার্ডওয়্যার গুণক অন্তর্নির্মিত থাকে তবে এটি অপারেশনটিকে বেশ উল্লেখযোগ্যভাবে গতি দেয় লক্ষ্য করার বিষয়টি হল ARM আরআইএসসি আর্কিটেকচারের উপর ভিত্তি করে RISC কিছু architecture এর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই architecture এর বৈশিষ্ট্যগুলি এরকম নির্দেশাবলীর প্রতি হিসেবে সংখ্যায় কম নির্দেশাবলী সহজ যাতে সমস্ত নির্দেশাবলী একটি চক্র কার্যকর করা যেতে পারে এগুলি সমস্ত নির্দিষ্ট দৈর্ঘ্যের যাতে নির্দেশের ডিকোডিং খুব সহজ হয়ে যায় এবং নিয়ামকের জন্য হার্ডওয়্যার খুব সহজ হয়ে যায় তারপরে এখানে পাইপলাইন সম্পর্কে আমরা পরে দেখতে পাব যে সমস্ত আধুনিক দিনের প্রসেসরের একটি পাইপলাইনে সাধারণত নির্দেশাবলী কার্যকর করা হয় এখন যদি নির্দেশাবলী সহজ হয় তবে তাদের দৈর্ঘ্য নির্দিষ্ট করা হয় তবে নির্দেশের ডিকোডিং খুব সহজ হয়ে যায় আপনি নিজেই এক পর্যায়ে ডিকোড করতে পারেন আপনাকে আবার নির্দেশের দিকে নজর দিতে হবে না এবং এই নির্দেশটি কী ছিল তা জানার চেষ্টা করতে হবে না মাইক্রোপ্রোগ্রামিংয়ের কোনও প্রয়োজন নেই যা জটিল নির্দেশ সেট কম্পিউটারগুলির জন্য একটি আদর্শ আপনি হার্ডওয়্যারে নিয়ন্ত্রণ ইউনিটটি সরাসরি প্রয়োগ করতে পারেন এটি আরও দ্রুত হয়ে যায় এবং আপনি এটি একটি উচ্চতর ক্লকে চালাতে পারেন RISC আর্কিটেকচারের একটি বৈশিষ্ট্য হল সাধারনত 32 বা ততোধিক সংখ্যক সাধারণ উদ্দেশ্য নিবন্ধের সংখ্যা খুব বেশি সিআইএসসি এর বিপরীতে খুব কম বিশেষ উদ্দেশ্যে নিবন্ধক রয়েছে যেখানে প্রোগ্রাম কাউন্টার স্ট্যাক পয়েন্টার বেস রেজিস্টার ইত্যাদির মতো অনেকগুলি বিশেষ special purpose register রয়েছে এবং অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আরআইএসসি একটি লোড স্টোর আর্কিটেকচারের উপর ভিত্তি করে যার অর্থ রেজিস্টার এবং মেমরির মধ্যে ডেটা স্থানান্তর করার জন্য দায়বদ্ধ কিছু লোড এবং স্টোর নির্দেশ রয়েছে অন্যান্য সমস্ত নির্দেশাবলী কেবল রেজিস্টারগুলিতে কাজ করে তারা মেমরি অ্যাক্সেস করে না এই ধরণের নির্দেশিকা সেটকে কখনও কখনও লোড স্টোর আর্কিটেকচার বলা হয় যেখানে কেবল লোড এবং স্টোর নির্দেশাবলী মেমরি অ্যাক্সেস করে এবং অন্যান্য সমস্ত নির্দেশাবলী কেবল রেজিস্টারে কাজ করে এখন আমি আগেই বলেছি যে এমনকি আজকের মেশিনগুলি যেমন মাইক্রো প্রোগ্রামিং ব্যবহার করে তাদের মেশিনগুলির ইন্টেল শ্রেণির মতো তারা এই জটিল নির্দেশাবলীকে কিছু ধরণের মাইক্রোপ্রগ্রামগুলিতে অনুবাদ করে যা আরআইএসসি নির্দেশাবলীর চেয়ে বেশি দেখায় সুতরাং তারা কিছু উপায়ে ব্যবহার করে কার্যকর করে এখন ARM সম্পর্কে কথা বলছি ভাল যদিও ARM নামটিতে এই RISC রয়েছে এই মাঝারি RISCর সংক্ষিপ্ত রূপ সত্যি কথা বলতে ARM কোনও বিশুদ্ধ আরআইএসসি আর্কিটেকচার নয় কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আর্কিটেকচারে প্রবর্তিত হয়েছিল কারণ এটি এম্বেডড সিস্টেম অ্যাপ্লিকেশনগুলিতে খুব দরকারী যা আরআইএসসি বৈশিষ্ট্য নয় কিছু পার্থক্য নিম্নরূপ নির্দিষ্ট নির্দেশাবলীর জন্য কার্যকর করার জন্য পরিবর্তনশীল সংখ্যক ক্লকের চক্র প্রয়োজন আরআইএসসির কথা বলার সময় আমি বলেছিলাম যে সমস্ত নির্দেশাবলী একক ক্লকের চক্রের মধ্যে কার্যকর করা উচিত তবে ARM এ কিছু নির্দেশাবলী আরও জটিল হতে পারে এর জন্য একাধিক ক্লক প্রয়োজন হতে পারে একটি সহজ উদাহরণ একাধিক রেজিস্টার লোড স্টোর সাধারণত আমরা একটি রেজিস্টারে মেমরি থেকে একটি মান লোড করি তবে ARM আপনাকে উল্লেখ করতে দেয় যে লোড হওয়া মানটি লোড হবে এটি আমাদের 4 টি রেজিস্টার সুতরাং এই 4 টি নিবন্ধে লিখতে আপনার 4 টি ক্লক পাল্স দ্বারা সম্পন্ন হবে এটিতে কোনও অতিরিক্ত সময় লাগবে না সেই একক ক্লকের চক্রে সবকিছু করা যায় ব্যারেল শিফটারের উপস্থিতির কারণে এই ধরণের শিফট এবং পরিচালনা সংক্রান্ত ধরণের নির্দেশাবলী সম্ভব এবং অন্য বৈশিষ্ট্যটি হল আপনি থাম্ব মোডে

যদি আমরা ছোট নির্দেশাবলী ব্যবহার করি তবে এটি মোট কোডের আকারকে সংক্ষিপ্ত করে তুলতে পারে আপনার কোডের ঘনত্ব আরও উন্নত করতে পারে এবং আরও একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে যা আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যাকে বলা হয় শর্তাধীন বাস্তবায়ন execution আপনি বলতে পারেন যে আপনি এই 2 টি সংখ্যা যুক্ত করেছেন শর্তযুক্ত 0 flag সেট করা আছে প্রচলিত প্রসেসরগুলিতে যদি 0 flagটি সেট করা থাকে তবে আপনি JZ বা JNZ ধরণের নির্দেশনা রাখতে পারেন একটি জাম্প করলে তারপর এটি 0 নয় কিনা তা পরীক্ষা করে দেখুন তার অর্থ আপনার অনেক জাম্প নির্দেশিকা দরকার তবে আপনার যদি শর্তসাপেক্ষ নির্দেশনা থাকে যেমন আপনি বলেছেন যে 0 flag টি সেট করা থাকে তবে আপনি jump নির্দেশ পুরোপুরি এড়িয়ে চলেছেন নির্দেশাবলীর সংখ্যাও হ্রাস পায় এবং অবশ্যই কিছু বৃদ্ধি আছে যেমন গুন ও যুক্ত করুন এই ধরণের নির্দেশাবলী নির্দেশ সেটটিতে যুক্ত করা হয়েছে কারণ ARM আসল আরআইএসসি এর উপর ভিত্তি করে তৈরি মোটামুটি শক্তিশালী প্রসেসর কেবলমাত্র বেশ কয়েকটি ক্ষেত্রে অবশ্যই খুব ভাল কারণেই এটি বিচ্যুত হয় আপনি ইতিমধ্যে এই ভন নিউমান এবং হার্ভার্ড আর্কিটেকচার সম্পর্কে কথা বলছেন যা আপনি ইতিমধ্যে জেনেছেন এই ARM 7 এবং এমনকি পুরানো প্রসেসরগুলি ভন নিউমানের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল সেখানে একটি একক মেমরি ছিল পরবর্তী প্রসেসরের 2 টি পৃথক মেমরি নির্দেশ মেমরি এবং ডেটা মেমরি রয়েছে এবং এর ভিতরেও রয়েছে নির্দেশ এবং একটি নির্দেশ ডেটা ক্যাশে এখন আর একটি বৈশিষ্ট্য হল ARM প্রসেসরগুলির ইনপুট আউটপুট জন্য আলাদা নির্দেশনা নেই তারা মেমরি mapped IO নামে কিছু ব্যবহার করেন আমাদের বলার মতো এটি হল মোট মেমরি অঞ্চল এটি আপনার মেমরি মেমোরির একটি অংশ রয়েছে যা আপনি আইও ডিভাইসগুলির জন্য সংরক্ষণ করেন সাধারণত আপনি যখন মেমোরি অ্যাক্সেস করেন আপনি এখানে ডেটা সঞ্চয় করেন তবে আপনি যখন এই অঞ্চলে কিছু এড্রেস অ্যাক্সেস করার চেষ্টা করছেন তখন ডিকোডিং সার্কিটরি স্বয়ংক্রিয়ভাবে মেমরির পরিবর্তে আইও পোর্টগুলি অ্যাক্সেস করবে তবে মেমরি এবং আইও অপারেশনের জন্য একই ডিকোডার থাকবে লোড স্টোর নির্দেশাবলী সাধারণত মেমরি এবং রেজিস্ট্রারের মধ্যে ডেটা স্থানান্তর করতে ব্যবহৃত হয় একই লোড স্টোর নির্দেশাবলী আইও পোর্ট থেকে রিড বা আইও রাইট এর জন্য ব্যবহৃত হবে ইনপুট এবং আউটপুট জন্য পৃথক নির্দেশাবলী নেই ব্যবহৃত address টি IO ডিভাইসের সাথে সম্পর্কিত address হবে এটি আদর্শ ARM আর্কিটেকচার আমি এটির একটি স্ন্যাপশট দেখাতে চেয়েছিলাম আপনি দেখতে পাচ্ছেন আপনার রেজিস্টার ব্যাংক রয়েছে এখানে আমাদের গাণিতিক যুক্তি রয়েছে একটি ডেটা এখানে সরাসরি রেজিস্টার ব্যাংক থেকে আসছে এবং অন্য একটির জন্য আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি ব্যারেল শিফটার বসে আছে সুতরাং অন্যান্য ডেটা স্থানান্তরিত হতে পারে এবং তারপরে ALUতে প্রয়োগ করা যেতে পারে বা এটি ছাড়াও আসতে পারে কোনও স্থানান্তর ছাড়াই গুণক এখানে বসে আছে যখনই আপনার এই গুণক হার্ডওয়্যারটির প্রয়োজন হয় আপনি এটিকে একটি গুণে বাড়িয়ে আনতে পারেন আরও কিছু নির্দেশাবলীর বৈশিষ্ট্য রয়েছে এখানে একটি অ্যাড্রেস রেজিস্টার অ্যাড্রেস ইনক্রিমেন্টার রয়েছে সুতরাং এগুলি অ্যাড্রেস বাস এবং এখানে মেমরির সাথে ইন্টারফেস করার জন্য ডেটা বাস রয়েছে তবে এর ভিতরে আকর্ষণীয় এখানে একটি গুণক রয়েছে এখানে একটি ব্যারেল শিফটার রয়েছে যা ALUর আগে বসে আছে এটি কিছু নির্দেশাবলীর বাস্তবায়নকে খুব দক্ষ করে তোলে সুতরাং এই সঙ্গে আমরা এই বক্তৃতা শেষে আসছি আমরা এই আলোচনাটি পরবর্তী কয়েকটি বক্তৃতাগুলির উপরে চালিয়ে যাব যেখানে আমরা ARM নির্দেশিকা সেটটিতে আরও কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য এবং ARM আর্কিটেকচারের দিকে নজর রাখব